রৈখিক পরিমাপ এর ২'য় আলোচনায় স্বাগতম শেষ আলোচনায় আমরা স্ক্রু প্যাঁচগুলি পরিমাপ করার জন্য চলমান মাইক্রোমিটার দেখেছি সুতরাংআজ আমরা মাইক্রোমিটার যন্ত্রগুলি দেখব এবং এমনকি স্লিপ গেজ গুলিও দেখব আমরা শেষ আলোচনায় এর প্রাথমিক দিকগুলি ছিল সুতরাং আসুন আমরা একটি সমস্যা সমাধানের চেষ্টা করি ০৫ মিলিমিটারের পিচ সহ একটি স্ক্রু গেজ এটি পিচ এবং দুটি পরপর প্যাঁচ এর দূরত্ব তাই একে পিচ P বলা হয় ঠিক আছে পিচটি ০৫ মিলিমিটার এবং অ্যালুমিনিয়ামের পাতলা পাতের বেধ পরিমাপ করতে ৫০ টি বিভাগ সহ একটি বৃত্তাকার স্কেল ব্যবহৃত হয় পরিমাপ শুরু করার আগে এটি দেখা গেল যে স্ক্রু গেজের দুটি বাহু যখন একে অপরের সঙ্গে যুক্ত করা হয় সেই সময় ৪৫ তম ভাগটি প্রধান স্কেলের সাথে মিলিত হয় সেখানে একটি ত্রুটি আছে এবং মূল স্কেলের শূন্য বিভাগ খুব অস্পষ্টভাবে দেখা যায় মূল স্কেলের পাঠ ০৫ মিলিমিটার এবং ২৫ তম ভাগটি মূল স্কেলের রেখার সাথে মিলে গেলে পাতের বেধ কত সুতরাং এই সমস্যাটির নীতিটি হল যেকোন উপকরণকে কোনও পরিমাপ করার চেষ্টা করার আগে প্রাথমিক অবস্থায় নিয়ে আসতে হবে প্রাথমিক অবস্থায় অথবা কোন কিছু পরিমাপ করার আগে যখন কোন কিছুই স্ক্রু গেজের মধ্যে রাখা হয়নি সেই সময় আপনি ০০ পাচ্ছেন কিনা দেখে নিন কেবল দুটি বাহুকে একে অপরের কাছে নিয়ে আসুন এবং দেখুন যে তারা ০ বিভাগে মিলছে কিনা যদি এটি না হয় তবে ত্রুটি রয়েছে সুতরাং এই ত্রুটিটি প্রথমে আমরা এড়াতে চেষ্টা করব বা অন্যভাবে আপনি ত্রুটিটি কী জানার চেষ্টা করবেন এবং আপনি যখন চূড়ান্ত উত্তরটি পাবেন চূড়ান্ত উত্তর থেকে এটি বিয়োগ করুন তখন আপনি সঠিক উত্তরটি পাবেন সুতরাং তবে অনুগ্রহ করে পরিমাপ শুরু করার আগে এই ০ টি পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করুন সুতরাং আসুন আমদের সর্বনিম্ন গণনা LC হল পিচ ভাজিতক বৃত্তাকার স্কেলে বিভাজনের সংখ্যা ঠিক আছে অর্থাৎ এটি ৫০ দ্বারা বিভক্ত ০৫ ছাড়া আর কিছুই নয় তাই এটি ০০১ মিলিমিটার ছাড়া কিছুই নয় সুতরাং ঋণাত্মক বা ঋণাত্মক শূন্য ত্রুটি ৫ গুণিতক LC ছাড়া আর কিছু নয় অর্থাৎ যেটা ৫ গুণিতক ০০১ ছাড়া কিছুই নয় যা ০০৫ মিলিমিটার ঠিক আছে এখন পরিমাপ করা মান হল মূল স্কেল পাঠ যুক্ত স্ক্রু গেজ পাঠ বিয়োগ ত্রুটিটি আমাদের প্রাথমিক যে ত্রুটিটি ছিল সুতরাং এটি হল বা যদি আপনি আরও নির্দিষ্ট হতে চান তবে আমি এটিকে ০ বলতে পারি অর্থাৎ এটি ০৫ মিলিমিটার যুক্ত ২৫ গুণিতক ০০১ মিলিমিটার এবং এটি বিয়োগ ০০৫মিলিমিটার সুতরাং উত্তরটি হবে ০৮০ মিলিমিটার এটি পাতটির বেধ হবে আসুন আমরা আরও একটি সমস্যা সমাধানের চেষ্টা করি সর্বনিম্ন গণনা Least Count LC পিচবৃত্তাকার স্কেলে বিভাজনের সংখ্যা ০৫৫০ ০০১ মিমি ঋণাত্মক শূন্য ত্রুটি −¿৫ × LC −৫×০০১ −০০৫ মিমি পরিমাপ করা মান প্রধান স্কেল পাঠ স্ক্রু গেজ পাঠ ত্রুটি ০৫ ২৫ × ০০১ −¿ ০০৫ ০৮০ মিমি একটি স্ক্রু গেজের একটি প্রধান স্কেলের শূন্যটি একটি বৃত্তাকার স্কেলের পঞ্চম বিভাগের সাথে মিলিত হয় স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলে বিভাগ হল ৫০ টি এটি একটি ঘূর্ণনে মূল স্কেলটিতে ০৫ মিলিমিটার সরে যায় বলের ব্যাস কত সুতরাং স্ক্রু গেজের সর্বনিম্ন গণনা LC সমান L দ্বারা বিভক্ত পিচ সূত্রটি আমরা দেখেছি সুতরাং এটি ৫০ দ্বারা বিভক্ত ০০৫ ছাড়া আর কিছুই নয় যা হল ০০১ মিলিমিটার বলটির ব্যাস সমান ২ গুণিতক ০৫ মিলিমিটার যুক্ত ২৫ বিয়োগ ৫ গুণিতক ০০১ মিলিমিটার সুতরাং যা ১২ মিলিমিটার ছাড়া কিছুই নয় ঠিক আছে এটি বলটির ব্যাস স্ক্রু গেজের সর্বনিম্ন গণনা Least Count LC পিচn ০৫৫০ ০০১ মিমি বলটির ব্যাস ২ × ০৫ ২৫ ৫ × ০০১ ১২ মিমি এরপরে আসুন স্লিপ গেজ গুলিতে চলে যাই যাকে গেজ ব্লক ও বলা হয় এগুলির ক্ষয় এবং অবক্ষয়ের মত কিছু সীমাবদ্ধতা আছে যা কিছু সময় পরে সঞ্চিত হয়ে ত্রুটির সৃষ্টি করতে পারে আপনি যদি স্লিপ গেজ গুলি মূলত দেখেন তবে এটি একটি রৈখিক পরিমাপের চেয়ে বেশি অন্তিম পরিমাপ গেজ ব্লক গুলির উৎপত্তি ১৮ শতকে সুইডেনে সনাক্ত করা যায় যেখানে মেশিনের দোকানে গেজ লাঠি ব্যবহার করা হত যাইহোক আধুনিক কালে স্লিপ গেজ বা গেজ ব্লক গুলির অস্তিত্বের জন্য সুইডিশ অস্ত্রাগার পরিদর্শক জোহানসন এর কাছে ঋণী তাই গেজ ব্লক কে কোন কোন সময় জোহানসনের গেজ Johanasson's gauge হিসাবে ডাকা হয় সুতরাং এটি একটি সাধারণ স্লিপ গেজ ব্লক এখানে আপনি এটি দেখতে পাচ্ছেন যেমন আমি আপনাকে বলেছিলাম এটি অন্তিম পরিমাপ সুতরাং আপনার ১৬ মিলিমিটার ৩০ মিলিমিটার ২০ ১০ এবং ৯ থাকবে সুতরাং যদি কোনও মান পেতে হয় ধরুন মানটি ৭৯০০ মিলিমিটার তবে আপনাকে ৭৯০০ মিলিমিটার বানাতে হবে তবে আমরা কী করব সুতরাং যদি এটি ৮৯ হয় বা আপনি ২০ এর পরিবর্তে চেষ্টা করেন আপনি একটি ১০ নেওয়ার চেষ্টা করবেন যদি এটি ৭৯ হয় তবে ৬০ ১০ এবং ৯ নিন অর্থাৎ এখন ৩টি ব্লক নেওয়া হয়েছে এবং এখন ৩টি ব্লক সংযুক্ত আছে অথবা একে অপরের উপরে স্থাপন করা আছে যখন সেগুলি একে অপরের উপরে স্থাপন করা হয় এবং আমরা মাইক্রনে সঠিকতা পেতে চাই তবে এই গেজ ব্লক গুলির মধ্যে কোনও ফাঁকা স্থান থাকা উচিত নয় ঠিক আছে তো এখন আপনি কি করেন আপনি আপনার পছন্দসই মানগুলির এই গেজ ব্লক গুলিকে তুলবেন এবং তারপরে আপনি এটি সমাধান শুরু করবেন সুতরাং আপনি সঞ্চিত করবেন এবং এখন আপনি কী করবেন আপনি ৩ টি অন্তিম গেজ বানাবেন অর্থাৎ আপনি যদি কোনও পরিমাপ নিতে চান তবে উচ্চতা রুপে এটি পুরোপুরি পরিমাপযোগ্য হবে সুতরাং এটি প্রথম গেজ এটি দ্বিতীয় গেজ এবং এটি তৃতীয় গেজ ৬০১০৭৯ ঠিক আছে সুতরাং গেজ ব্লক গুলির পৃষ্ঠ প্লেটগুলির মতো অনেকগুলি স্তর এবং আকার আছে অর্থাৎ এখানেও আপনার অনেকগুলি স্তর এবং মাপ থাকবে স্লিপ গেজ গুলি বিভিন্ন ব্যবহারের জন্য ৩ টি প্রাথমিক আকারের হয় আয়তক্ষেত্র একটি মধ্যবর্তী ফাঁকা স্থান সহ বর্গক্ষেত্র এবং কোনও মধ্যবর্তী ফাঁকা স্থান ছাড়াই বর্গক্ষেত্র সুতরাং আয়তক্ষেত্রাকার গুলির জন্য আমাদের হিসাবে কী দেখতে হবে আয়তক্ষেত্রাকার গুলি সর্বাধিক ব্যবহৃত হয় কারণ যেখানে স্থানটি সীমাবদ্ধ এবং অতিরিক্ত ওজন এড়াতে হবে এমন জায়গাগুলি তে এগুলি আরও বেশি সুবিধাজনক বর্গক্ষেত্রাকার স্লিপ গেজ এর বৃহৎ পৃষ্ঠ তল থাকে এবং ক্ষয়ের হার কম থাকে কচলানোর সময় তারা একে অপরের সাথে আরও ভালভাবে ঘেঁষে থাকে কচলানো একটি প্রক্রিয়া সুতরাং কচলানো এর অর্থ আমরা যা করি তা হল আমরা একটি ব্লক নেওয়ার চেষ্টা করি আমরা অন্য একটি ব্লক নেওয়ার চেষ্টা করি ঠিক আছে এটি প্রথম গেজ বা একটি ১ নং ব্লক এটি ২ নং ব্লক তারপর আমরা যা করি তা হল আমরা G ১ রাখি এবং তার উপরে G ২ রাখার চেষ্টা করি এবং তারপরে আমরা যা করি তা হল আমরা এটির প্রায় কেন্দ্র রেখা বরাবর একটির সাপেক্ষে অন্য টিকে ঘোরাই এবং তারপরে G ১ ও G ২ একে অপরের উপরে যুক্ত হয়ে যায় সুতরাং প্রথমে এটি ঘষতে হবে এবং রাখতে হবে ও তখন আমরা কি করব আবার ঘষতে হবে এবং লম্বালম্বিভাবে রাখতে হবে অর্থাৎ G ২ কে এমন ভাবে ঘোরাতে হবে যে G ২ ও G ১ একই রেখা বরাবর চলে আসে সুতরাং ঘষা এবং ঘোরানোর এই প্রক্রিয়াটিকে কচলানোর প্রক্রিয়া বা কচলানো বলে মধ্যবর্তী ফাঁকা স্থান যুক্ত বর্গাকার ব্লগ গুলিতে টাই রড ব্যবহার করা যায় যা নিশ্চিত করে যে গঠন করে তোলা স্লিপ গেজ গুলি পৃথকভাবে ভেঙ্গে না পড়ে টাই রডগুলি মূলত একদম অন্তিম প্রান্ত গুলির মধ্যে থাকা রড আপনার দুটি নাট্ বা দুটি ব্যবধান বা দুটি স্টপার থাকে শ্রেণি ২ শ্রেণী ১ শ্রেণী ০ শ্রেণী ০০ ও ক্রমাঙ্কন শ্রেণী প্রভৃতি গ্যারান্টিযুক্ত নির্ভুলতার ওপর ভিত্তি করে স্লিপ গেজ গুলিকে শ্রেণীবিন্যাস করা হয়েছে স্লিপ গেজ এর পাঁচটি শ্রেণী বিন্যাস আছে ২'য় শ্রেণীটি সাধারণত কারখানায় ব্যবহৃত হয় ১'ম শ্রেণীটি সাধারনত যন্ত্রপাতি রাখার জায়গায় ব্যবহৃত হয় ০ শ্রেণীটি স্লিপ গেজ পরীক্ষায় ব্যবহার করা হয় ০০ শ্রেণীটি একটি নির্দিষ্ট কক্ষে রাখা থাকে এবং এটি শুধুমাত্র উচ্চ নির্ভুলতার পরীক্ষা করতে এবং ক্রমাঙ্কন করতে ব্যবহৃত হয় ক্রমাঙ্কন শ্রেণীটি একটি বিশেষ শ্রেণী যা স্লিপ গেজে গুলির সঙ্গে থাকা নির্দিষ্ট তালিকায় উল্লিখিত স্লিপগেজ এর আসল আকারের হয় সুতরাং এটি কারখানার মেঝে যেখানে যন্ত্রচালক কাজ করে তারপরে এটি একটি যন্ত্রপাতির কক্ষে নিয়ে যাওয়া হবে তারপরে যন্ত্রপাতির কক্ষ টি কারখানার ভিতরে বা শহরের কোথাও বা রাজ্যের কোনও উন্নত জায়গায় ক্রমাঙ্ক নির্ণয় করা হবে তারপরে এটি প্রমাণ হিসেবে নেওয়া হবে যেমনটি আমি গত বার আলোচনা করেছিলাম আসলে আমি যেটা বলতে চাইছি সেটি হল এটি জেলা স্তর এটি রাজ্য স্তর এবং এটি রাষ্ট্র স্তর এবং এটি একটি বিশেষ ধরণের যা ব্যবহৃত হয় সুতরাং এই হল গেজ বা স্লিপ গেজ এর ৫টি শ্রেণি যা বাস্তব সময়ে ব্যবহৃত হয় সুতরাং প্রমাণ সেটের মেট্রিক এবং ইঞ্চি উভয় এককে গেজ ব্লগগুলির বিভিন্ন শ্রেণি এবং আকার উপলব্ধ এখনো বিশ্বের কিছু অংশে বড় ওজনে জন্য ইঞ্চি ব্যবহৃত হয় তাই আমাদের মেট্রিক এবং ইঞ্চি উভয়ই রয়েছে মেট্রিক সেটে ৩১ ৪৮ ৫৬ ও ১০৩ টি টুকরো পাওয়া যায় সুতরাং আমরা যে টুকরোগুলো সম্পর্কে কথা বলছি সেগুলি কী এগুলি ১২৩৪৫ টুকরো এগুলি হল টুকরো আপনার এইরকম আরও ১০৩টি ৫৬টি ৪৮টি এবং ৩১টি টুকরো থাকতে পারে সুতরাং যখন আমরা ১০৩টি টুকরো বলি তার অর্থ এখানে বলতে চাইছি যে আপনার প্রয়োজনীয় উচ্চতার জন্য এই স্লিপ গেজ ব্লকগুলি তৈরি করার সময় দশমিকের পর দুই বা তিন ঘর পর্যন্ত নির্ভুলভাবে যেতে পারে ধরুন উদাহরণস্বরূপ ১০৩টি টুকরোগুলির সেটটিতে নিম্নলিখিতটি জিনিসগুলি রয়েছে ১০০৫ মিলিমিটারের একটি টুকরো সুতরাং দেখুন আপনি দশমিকের পর তিন ঘর পর্যন্ত নির্ভুলতার সাথে তৈরি করতে পারেন যখন আমরা ৪৯ সম্পর্কে কথা বলি তবে এটি ১১ থেকে ১৪৯ এর মধ্যে রয়েছে সুতরাং এটি দশমিকের দ্বিতীয় ঘর আপনি যখন এটি আরও নিচে নামিয়ে আনেন ০০১ মিলিমিটারের ধাপগুলিতে আপনার যখন ৪৯ টুকরো থাকে ০৫ থেকে ২৪৫ পরিসীমার জন্য ধাপের আকার হয় ০৫ এবং ২৫ থেকে ১০০ এরমধ্যে চারটি টুকরো থাকে ২৫ মিলিমিটার ধাপের সুতরাং আপনি দেখতে পাছেন যে ১০৩ কী সমস্ত কিছুকে একত্রিত করেন তাহলে আপনি ১০৩ পাবেন যার মধ্যে একটি টুকরোর নির্ভুলতা হল ১০০৫ আপনি এই ১০১ এর ধাপ আকারে এটি থেকে এটির পরিসীমাতে থাকা ৪৯ টি টুকরো আছে সুতরাং আপনি কী করতে পারেন ধরুন আপনার ২৩৫৪৫ আছে আপনি ব্লক থেকে এটি নির্মাণ শুরু করতে পারেন উদাহরণস্বরূপ ১০০৫ অর্থাৎ আপনাকে ১০০৫ বিয়োগ করতে হবে তো এখন এটি ২৩৫৪ হয় এটি আপনার তৈরি করার জন্য ১'ম গেজ পরবর্তী আমি যা করব তা হল আমি এটি শেষ করে দেওয়ায় চেষ্টা করব সুতরাং আমি এখান থেকে ১০৪ নেওয়ার চেষ্টা করতে পারি অর্থাৎ এখন এটি আমার ২'য় গেজ এবার আমি ২৩ নেব এবং এটিই হয়ে যাবে ২১৫০০ সুতরাং পরে আমি ২৩৫০০ নেব আমি এটি থেকে ১৫০০ বিয়োগ করব সুতরাং আমি ২০ পেয়েছি সুতরাং এটি গেজ ৩ এবং তারপরে অবশেষে আমার কাছে এই গেজ ৪ এর সরাসরি একটি ব্লক রয়েছে সুতরাং এটি ০০০০০ তাই এটি গেজ ৪ তাই এখন গেজ ৪ গেজ ৩ গেজ ২ এবং গেজ ১ এই চারটি গেজ ব্লক দিয়ে আমি এটি ২৩৫৪৫ মিলিমিটার তৈরি করতে পারি সুতরাং মাইক্রন নির্ভুলতার জন্য আমি স্লিপ গেজ গুলি তৈরি করতে সক্ষম হয়েছি এবং আমি উচ্চতা তৈরি করতে সক্ষম হয়েছি এখন এই উচ্চতা দিয়ে আমি যা করতে পারি তা হল আমি এটি কোনও স্ক্রুগেজে নিতে পারি এটি কোনও ভার্নিয়ারে নিয়ে যেতে পারি আমি উচ্চতা গেজেতে এটি নিতে পারি তা থেকে উচ্চতা টি কতটা পরিমাপ করতে পারি এখন আমি একটি অন্তিম পরিমাপ কে রৈখিক পরিমাপে রূপান্তর করেছি বা অন্তিম পরিমাপ কে অন্য অন্তিম পরিমাপে রূপান্তর করেছি সুতরাং এখন আমি নিশ্চিত করতে পারি যে আমি এই যন্ত্রটিতে যা পরিমাপ করি তা নিখুঁত এবং এইরূপে ক্রমাঙ্কনটি আমরা মুছে ফেলাতে পারি বা আমরা কাজ করার চেষ্টা করি বা গেজগুলির সাহায্যে বেছে নেওয়ার চেষ্টা করি স্লিপ গেজ এর কচলানো কচলানো হল দুটি সমতল এবং মসৃণ পৃষ্ঠগুলি যখন তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ ভাবে স্থাপন করা হয় তাদের সংযুক্তি ঘটানো সংযুক্তির শক্তিটি এতটাই যে পরপর রাখা ব্লগগুলি প্রায় একটি ব্লক এর মত কাজ করবে এবং আকর্ষণীয় বিষয় হল লোকে বলে এইভাবে পাকিয়ে আটকানোর পরে স্লিপ গেজ গুলি উল্টো করে ধরুন এবং তখন স্লিপ গেজ গুলি পড়ে যায় কিনা তা দেখুন সুতরাং এটি কোনও আঠা ছাড়াই একটি নিখুঁত সংযোগ হতে হবে এবং পৃথক পৃথক ব্লকেগুলিকে কোন রূপ অবস্থার পরিবর্তন ছাড়াই যেন নিয়ে নড়াচড়া করা যেতে পারে যদি পৃষ্ঠগুলি পরিষ্কার ও সমতল হয় তবে ব্লগ গুলিকে যে পাতলা স্তর পৃথক করে সেটিও ন্যূনতম বেধের হবে এর অর্থ হল পরিচিত মানগুলির একাধিক ব্লক পরপর রাখলে সামগ্রিকভাবে খুব ন্যূনতম ত্রুটিযুক্ত মান দেবে কারণ যদি আমি ২৩৫৪৫ এর একটি ব্লক পেতে চাই তবে সেটি প্রায় অসম্ভব এবং দ্বিতীয় বিষয়টি হল আমি যদি এরকম অনেকগুলি সংমিশ্রণ তৈরি করতে চাই তখন এটি মডিউলার এর ধারণা হয়ে যাবে যেটা ব্লক নির্মাণে ব্যবহৃত হয় এবং প্রকৃতপক্ষে এটি একটি মডুলার ধারণা যা বহুদিন আগে পরিদর্শনের জন্য ব্যবহৃত হত সুতরাং এটি হল কচলানো যেমনটি আমি বলেছি আপনার কাছে প্রথম ও দ্বিতীয় গেজ আছে প্রথমে আমরা চাপ প্রয়োগ করে সরিয়ে নিয়ে যাব সুতরাং এটি লম্ব হয়ে থাকবে তারপরে আমরা এটিকে ঘোরাব এবং তারপরে একটির উপর আরেকটি রাখব সুতরাং এটি G ২ এটি G ১ সুতরাং G ২ G ১ এর মধ্যে এখন G ১ টি ভিতরে রয়েছে এবং G ২ উভয়ই সারিবদ্ধ হয়েছে সুতরাং এটি আমরা আগে আলোচনা করেছি সুতরাং এই স্লিপ গেজ গুলির উৎপাদন কীভাবে হয় স্লিপ গেজ গুলি আমরা যা কিছু কথা বলিনা পৃথক গেজগুলি যতটা সম্ভব সমতল হওয়া উচিত এটির তলদেশে কোনও অপসারণ না হওয়া উচিত প্রথমে মসৃণতা ভাল হওয়া উচিত এবং ভালভাবে সোজা হওয়া উচিত এবং ২ মাত্রার পরামিতি যেখানে মসৃণতা ১ মাত্রার ও সরলতা ১ মাত্রার হয় সুতরাং তারপরে আমরা সমতলতা নামে পরিচিত এমন কিছু সম্পর্কে কথা বলার চেষ্টা করি সমতলতা একটি ৩ মাত্রার পরামিতি অর্থাৎ এখানে আমরা উপর এবং নিচের দুটি সমতলতা নিয়ে কথা বলছি তারা যতটা সম্ভব সমতল হতে হবে যেখানে আমরা এক মাইক্রন সঠিকতা এবং নির্ভুলতার বিষয়ে কথা বলছি স্লিপ গেজ গুলি সর্বোচ্চ সঠিকতা এবং নির্ভুলতার সাথে তৈরি করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাছে একটি অন্যতম বড় চ্যালেঞ্জ যথাযথতা সমতলতা সমান্তরালতা এবং পৃষ্ঠের গুণমান পরিমাপ করতে হবে ও বজায় রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস দ্বারা প্রস্তাবিত ও ভারতের জাতীয় পদার্থবিজ্ঞান পরীক্ষাগার এনপিএল এর জার্মান জিসিস পদ্ধতির মানকে প্রমাণ ধরে স্লিপ গেজ গুলি তৈরি করা হয় বা যে গুলি তৈরি হয়েছে তার ক্রমাঙ্কন করা হয়এবং তারা ভারতে প্রমান মান বজায় রাখে স্লিপ গেজ এর ক্রমাঙ্কন স্লিপ গেজ গুলি তুলনাকারী ব্যবহার করে ক্রমাঙ্কন গেজের সাথে সরাসরি তুলনা করে ক্রমাঙ্কন করা হয় সুতরাং এটি কী আপনি এখানে নিজের সারিটি প্রস্তুত করেছেন তারপরে আপনি ক্রমাঙ্কনীয় শ্রেণী তৈরি করেছেন এবং এইগুলির মধ্যে এখানে আপনি একটি তুলনাকারী রেখেছেন এবং এই তুলনাকারটি যান্ত্রিক চাক্ষুষ কিছুই হতে পারে তুলনাকারীর সাহায্যে দুটি পরীক্ষা করে তাদের উভয়ের উচ্চতা সমান আছে কিনা দেখা হয় স্লিপগেজ কে নিয়মিত সময় পর পর ক্রমাঙ্কিত করা দরকার তার মানে যে কোনও পরিমাপের উপকরণ নিয়মিত সময় পর পর ক্রমাঙ্কন করতে হয় যেহেতু সামান্য ক্ষয় স্লিপগেজ এর মান এবং উপাদানগুলিতে ক্ষতির সৃষ্টি করতে পারে NPL বিভিন্ন স্তরে স্ক্রু গেজগুলি ক্রমাঙ্কন করার জন্য নির্দিষ্ট সময়সূচির তালিকা দিয়েছে একটি স্লিপ গেজ সেটে নিম্নলিখিত ৮৭ টি টুকরো উপলব্ধ এই গাণিতিক সমস্যা টি আপনি সমাধান করতে চাইছেন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই সীমার মধ্যে ০০০১ ধাপের আপনার এই ব্লকের সংখ্যা রয়েছে ৯ টি ১১ থেকে ১৪৯ এর মধ্যে আপনার ৪৯ টি ব্লক আছে ০৫ থেকে ৯৫ আপনার ধাপ ০৫ এবং ০৫ ধাপের আকারে আপনার ১৯ টি ব্লক আছে এবং তারপরে অবশেষে আপনার ১ টি রয়েছে সুতরাং এখন আমরা যা করার চেষ্টা করছি তা হচ্ছে ২৯ এর জন্য স্লিপ গেজ তৈরি করব আমরা ২৯৭৫৮ এর জন্য স্লিপগেজ তৈরির চেষ্টা করছি ঠিক আছে সুতরাং আপনি যদি ০০৮ যোগফলে ফিরে যান তবে আপনার নয়টি ব্লক রয়েছে ঠিক আছে তাহলে আমি কি নেওয়ার চেষ্টা করি এখন প্রথমে আমি ২৯৫৭৮ নেব এবং তারপরে আমি ১০০৮ বিয়োগ করার চেষ্টা করব সুতরাং আমি পেয়েছি ২৮৭৫০ তারপর আমি এটি নিতে চেষ্টা করব সুতরাং আপনি যদি এখানে দেখেন তবে আমার পরবর্তী ধাপে ১২৫ নেব সুতরাং আমি পরের গেজ ১২৫০ বিয়োগ করার চেষ্টা করি সুতরাং এটি গেজ ১ এটি গেজ ২ স্লিপ গেজ ১ স্লিপ গেজ ২ এখন তারপর আমার ২৭৫০০ আছে ঠিক আছে তাহলে এই নির্বাচনে আমি পরবর্তী কি করব এখন আমি পরেরটি ৭৫ বিয়োগ করব সুতরাং আমি ২০০০০ পেয়েছি পরিশেষে আমি ২০০০০ নিই এবং এটি ০ হয় অর্থাৎ আমার গেজ ৩ ও গেজ ৪ রয়েছে এর অর্থ আমি বলতে চাই আমি প্রথমেই এই ২০ টিকে বসাব এটি গেজ ৪ তারপর আমি ৭৫ এর গেজ ৩ বসাব তারপরে আমি ১২৫ এর গেজ ২ রাখব এবং আমার গেজ ১ রয়েছে সুতরাং এই পুরো উচ্চতা এখন ২৯৭৫ গেজ এই গেজ গুলি সঠিকভাবে সারিবদ্ধ করে তৈরি করা জন্য আমি গেজগুলির পাকানোর পদ্ধতি ব্যবহার করেছি এরপরটি হল ৪৬৬৩৫ মিলিমিটারের জন্য স্লিপ গেজ তৈরি করা সুতরাং আপনাকে বাক্সটির দিকে নজর দিতে হবে আপনাকে এখানে উপলভ্য ধাপগুলি দেখতে হবে এবং তারপরে বাক্সে যা আছে তা থেকে আপনাকে বেছে নিতে হবে কেবলমাত্র অক্ষরের সাপেক্ষে বাছাই করতে হবে সুতরাং এটি কীভাবে ৪৬৬৩৫ হবে তাই প্রথমে আমি ১০০৫ নেব অর্থাৎ আমি ৪৫৬৩০ পাব তখন আমি ১১৩০ বিয়োগ করি অর্থাৎ তখন পাই ৪৪৫০০ তারপরে আমি যা করি তা হল আমি ৪৫০০ বিয়োগ করি সেই সময় আমি ৪০ এর একটি ব্লক পেয়েছি তখন আমি ৪০ বিয়োগ করি আমি এটা লিখে নি যদি আপনার কাছে এই ৪০টি উপলব্ধ থাকে তাহলে আপনি সরাসরি ৪০ নিতে পারেন অথবা আপনি এটিকে ২০ ও ২০ হিসাবে নিতে পারেন সুতরাং আপনার বাক্সটিতে যা উপলব্ধ আছে তার উপর ভিত্তি করে আপনাকে বাছাই করতে হবে এবং তারপরে এটি সমাধান শুরু করতে হবে সুতরাং অবশেষে আমরা ১০০৫ ১১৩ ৪৫ এবং ৪০ পেয়েছি আপনি এগুলি একত্রিত করতে পারেন এবং তারপরে উত্তর পাওয়ার চেষ্টা করতে পারেন ২৯৭৫৮ মিমি এর জন্য স্লিপ গেজ তৈরি ২৯৭৫৮ ১০০৫ G১ ২৮৭৫০ ১২৫০ G২ ২৭৫০০ ৭৫০০ G৩ ২০০০০ ২০০০০ G৪ ০০০০০ ৪৬৬৩৫ মিমি এর জন্য স্লিপ গেজ তৈরি ৪৬৬৩৫ ১০০৫ G১ ৪৫৬৩০ ১১৩০ G২ ৪৪৫০০ ৪৫০০ G৩ ৪০০০০ ৪০০০০ G৪ ০০০০০ সুতরাং আসুন আমরা আরও একটি সমস্যা সমাধানের চেষ্টা করি স্লিপ গেজ এর সাহায্যে একটি ৫৭৮৯৫ মিলিমিটারের একটি মান যতটা সম্ভব যথাযথভাবে তৈরি হতে হবে ০ শ্রেণির M ৪৫ ও M ১১২ শ্রেণী ২টি সেট পাওয়া যায় ঠিক আছে প্রতিটি সেটের ব্যাপ্তি এবং টুকরো সংখ্যা নীচে দেওয়া আছে সুতরাং এটি ০ শ্রেণি এর জন্য এবং এটি ২ শ্রেণি এর জন্য সুতরাং ২টি সেট উপলব্ধ সুতরাং এখন আপনাকে ৫৭৮৯৫ তৈরি করতে হবে সুতরাং বলা আছে ০ শ্রেণি ও ২ শ্রেণির গড় দৈর্ঘ্যের গ্রহণযোগ্য ত্রুটিটি হল এক দ্বারা বিভক্ত এই রাশিটি এগুলি শ্রেণি এগুলি ত্রুটি যা আগে থেকে ঠিক করা আছে আপনি যে সেটটি নির্বাচন করবেন সেট টিকে এবং নির্বাচিত সেটটির সাথে মাত্রা নির্ধারণের ব্যাপ্তি নির্ধারণ করুন সুতরাং এখানে এগুলি দৈর্ঘ্য এবং এখানে এগুলি একক এগুলি গ্রহণযোগ্য ত্রুটি যা দেওয়া আছে এবং এগুলির এখানে একটি শ্রেণিও দেওয়া হয় সুতরাং আমাদের যদি সমাধান করতে হয় এখন M ৪৫ এবং এটি ৫৭৮৯৫ সুতরাং প্রথমে যেটি আমরা নিতে পারি তা হল ১০০৫ সুতরাং এটি ৫৬৮৯০ তারপর এটি বিয়োগ ১০৯ সুতরাং এটি ৫৫৮০০ হয় তারপরে আমাদের ১৮০০ নিতে হবে তারপরে ৫৪ নিতে হবে এরপরে ৪ নিতে হবে এবং সর্বশেষে ৫০ নিতে হবে ঠিক আছে সুতরাং সর্বোচ্চ সহনশীলতা কত আপনি যদি এটির মাধ্যমে যান তবে সর্বাধিক উচ্চতর সহনশীলতা হবে এটি M ৪৫ ৫৭৮৯৫ ১০০৫ G১ ৫৫৮৯০ ১০৯০ G২ ৫৫৮০০ ১৮০০ G৩ ৫৪৪০০ ৪০০০ G৪ ৫০০০০ ৫০০০০ G৫ ০০০০০ প্রাপ্ত সর্বাধিক উচ্চ সহনশীলতা ১০ ১০ ১০ ১০ ১৫ ৫৫ ৫৫ × ১১০০০০০ ০০০০৫৫ মিমি সর্বোচ্চ মান ৫৭৮৯৫ ০০০০৫৫ ৫৭৮৯৫৫৫ মিমি সর্বনিম্ন মান ৫৭৮৯৫ ০০০০৫৫ ৫৭৮৯৪৪৫ মিমি ব্যাপ্তি সর্বাধিক ন্যূনতম ৫৭৮৯৫৫৫ ৫৭৮৯৪৪৫ ০০২১১ মিমি প্রাপ্ত সহনশীলতা হল ১০ এবং যখন এটি ২০ থেকে ৬০ এই দুটি পরিসরের মধ্যে পরে তখন এটি ১৫ যুক্ত হয় ঠিক আছে সুতরাং সর্বাধিক সহনশীলতা হল ১০ যুক্ত ১০ যুক্ত ১০ যুক্ত ১০ যুক্ত ১৫ ঠিক আছে অর্থাৎ এখন এটি ৫৫ এর সমান সুতরাং এখন আমরা যা বলেছি যে প্রদত্ত আছে প্রতি ভাগ হল ১০০০০০ ভাজিতক ১ যা ০০০০৫৫ মিলিমিটার ছাড়া আর কিছুই নয় ঠিক আছে অর্থাৎ সর্বোচ্চ মান টি হবে ৫৭৮৯৫ যুক্ত ০০০০৫৫ এবং সর্বনিম্ন মানটি হবে ৫৭৮৯৫ বিয়োগ ০০০০৫৫ ঠিক আছে সুতরাং পরিসীমা টি হবে আমরা যা নিয়ে কথা বলছি সেই পরিসীমা টি কি পরিসীমা টি হল সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন অর্থাৎ পরিসীমা টি হল সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি M ৪৫ এর জন্য ব্যবহার করা হয় সুতরাং একই ভাবে আমাদের দ্বিতীয় সেট M ১১২ ব্যবহার করার জন্য আরেকটি জিনিস M ১১২ আছে অর্থাৎ একই সমস্যাটি আমাদের সমাধান করতে হবে সুতরাং এটি ৫৭ হবে এটি উভয় রাশির জন্য যোগফল একই হবে M ৪৫ এর মতই M ১১২ হবে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতর সহনশীলতা ৫০ যুক্ত ৫০ যুক্ত ৫০ যুক্ত ৮০ হবে যা ২৩০ এটি কীভাবে ৫০ ৫০ এবং এসব হয় এটি এখানে শ্রেণী ২ তে দেওয়া আছে শ্রেণী ২ এর জন্য দেওয়া আছে ৫০ ৫০ শ্রেণী ১ শ্রেণী ২ শ্রেণী ০ এবং শ্রেণী ২ অর্থাৎ এখান থেকে ৫০ ৫০ ৮০ এসেছে এটি শ্রেণি ২ এর জন্য সুতরাং এখন আমরা ২৩০ গুণ করব যা হবে উপরের সহনশীলতা সুতরাং অন্যটি হল ২৩০ গুণিতক ১ ভাগ ১০০০০০ যা ০০০২৩ মিলিমিটার সুতরাং সর্বাধিক নিম্ন সহনশীলতা উচ্চ নিম্ন সহনশীলতা হবে ২০ যুক্ত ২০ যুক্ত ২০ যুক্ত ৫০ যা ১১০ হবে অর্থাৎ এটি ১১০ গুণিতক ১০০০০০ যা ০০০১১ মিলিমিটার সুতরাং এই M ১১২ শ্রেণীতে সর্বোচ্চ মান হবে ৫৭৮৯৫ যুক্ত ০০০২৩ এবং সেটি ৫৭৮৯৭৩ মিলিমিটার ছাড়া কিছুই নয় এবং সর্বনিম্ন মান হবে ৫৭৮৯৫ বিয়োগ ০০০২৩ যা আসলে ৫৭৮৯৩৯ মিলিমিটার M ১১২ শ্রেণী ২ সর্বাধিক উচ্চ সহনশীলতা ৫০৫০৫০৫০৮০ ২৩০ ২৩০ ×১১০০০০০ ০০০২৩ মিমি সর্বোচ্চ উচ্চতর সহনশীলতা ২০২০২০৫০ ১১০ ১১০ × ১১০০০০০ ০০০১১ মিমি সর্বাধিক মান ৫৭৮৯৫ ০০০২৩ ৫৭৮৯৭৩ মিমি সর্বনিম্ন মান ৫৭৮৯৫ ০০০২৩ ৫৭৮৯৩৯ মিমি পরিসীমা ৫৭৮৯৭৩ থেকে ৫৭৮৯৩৯ মিমি → শ্রেণী ২ M ১১২ পরিসীমা ৫৭৮৯৪৪৫ থেকে ৫৭৮৯৫৫৫ মিমি → শ্রেণী ০ M ৪৫ সুতরাং পরিসীমাটি হতে চলেছে তবে পরিসীমা কি হল সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন ছাড়া কিছুই নয় সুতরাং এটি ৫৭৮৯৭৩ থেকে ৫৭৮৯৩৯ মিলিমিটার ঠিক আছে অর্থাৎ এটি স্পষ্ট কি পরিষ্কার পরিসীমা কি সুতরাং আপনার ০০০৫ আছে এবং যদি আমি চাই এটি দ্বিতীয় গ্রেডের M ১১২ এর জন্য এবং আগের ক্ষেত্রের পরিসীমাটি হবে যেটি আমরা গণনা করেছি ৫৭৮৯৪৪৫ থেকে ৫৭৮৯৫৫৫ মিলিমিটার এটি শ্রেণি ০ M ৪৫ এর জন্য সুতরাং এখন আপনি উত্তরটি বলতে পারবেন তাই এটি পরিষ্কার যে শ্রেণি ২ এর M ১১২ এর তুলনায় M ৪৫ আরও নির্ভুল তাই M ৪৫ কে নির্বাচন করা উচিত তাই পরীক্ষাতেও অনুরূপ কিছু সমস্যা পেতে পারেন সুতরাং স্লিপ গেজ রৈখিক পরিমাপের জন্য ব্যবহৃত হয় এই রৈখিক পরিমাপ বা রেখার পরিমাপ ভাল তবে অন্তিম পরিমাপ আপনাকে আরও সঠিকতা দেয় সুতরাং আমরা প্রয়োজনীয় মানে ব্লকগুলি তৈরি করতে স্লিপ গেজ ব্যবহার করেছি এবং তারপরে উচ্চতা পরিমাপ বা দৈর্ঘ্যের পরিমাপটি পাওয়ার চেষ্টা করব সুতরাং রৈখিক পরিমাপের অধ্যায়টিতে আমরা কী দেখেছি তা পুনরাবৃত্তি করেনি প্রথমে আমরা ভূমিকাটি দেখেছিলাম তারপরে আমরা বিভিন্ন নির্দেশিকা দেখলাম সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠযোগ্যতা নির্ভরযোগ্যতা পুনরাবৃত্তিযোগ্যতা নির্ভুলতা সঠিকতা এই সমস্ত জিনিস আমরা দেখেছি তারপর আমরা দেখেছি পরিমাপের রেখাটি উপকরণের রেখার সাথে সঠিক ভাবে মিলিত হওয়া উচিত তারপর আমরা পৃষ্ঠ প্লেটটি দেখেছি আমরা একটি ভি ব্লক এর দিকে গিয়েছিলাম ভি ব্লক এইরকম কিছু ছিল সুতরাং আমরা একটি বৃত্তাকার বস্তু রেখেছি এবং তারপরে আপনি উচ্চতাটি পরিমাপ করার চেষ্টা করতে পারেন সুতরাং ভি ব্লক তারপর আমরা বিভিন্ন দাগ টানা স্কেল এবং বিভিন্ন স্কেলের যন্ত্র যেমন ভার্নিয়ার ক্যালিপার মাইক্রোমিটার উচ্চতা মাপক এবং তারপরে অবশেষে স্লিপ গেজ এর ব্যবহার দেখতে পেলাম সুতরাং আমি আমাদের বন্ধুদের একটি ছোট কাজ দিতে চাই সুতরাং আসুন আমরা একটি স্ক্রু নেওয়ার চেষ্টা করি ঠিক আছে এখন এই স্ক্রুটির আমরা একটি স্ক্রু এর পরিমাপ খুঁজে বের করতে চাই ঠিক আছে সুতরাং আপনার একটির উল্টো দিকও থাকবে স্ক্রুটির ব্যাস পরিমাপ করতে আমি কি স্ক্রু গেজ বা ভার্নিয়ার ব্যবহার করতে পারি ঠিক আছে সুতরাং এটি ১ নম্বর বিষয় দ্বিতীয় জিনিসটি হল যদি আমাকে কোণটি পরিমাপ করতে হয় ধরুন এখানে একটি কোণ রয়েছে ঠিক আছে আমি এই কোণটি কীভাবে পরিমাপ করব প্য়াঁচের মধ্যে কোণ পরিমাপ করতে হলে আমি এটা কিভাবে করব পদ্ধতিটি কী হওয়া উচিত তারপরে সর্বশেষে যেকোনো মানের যেমন ৬ মিলিমিটার ৮ মিলিমিটার এর একটি তুরপুন নেওয়ার চেষ্টা করুন এবং ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে তুরপুনটির ব্যাস পরিমাপ করার চেষ্টা করুন এবং ফলাফলগুলি সঠিক পেয়েছেন কিনা তা দেখুন ঠিক আছে তরাং আপনার জন্য এই তিনটি কাজ দেওয়া রইল এবং আপনি যদি মাপার মুহুর্ততে কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করেন এই অসঙ্গতির গুলির কারণ কি তা চিন্তা করুন আপনি যদি সম্পূর্ণভাবে এটি পেয়ে যান তবে নির্দিষ্ট স্ক্রু বা তুরপুনের জন্য দেওয়া বই বা সবিস্তার বিবরণী থেকে পরীক্ষা করে নিন যে আপনি যেটি পরিমাপ করেছেন এবং যা দেওয়া আছে সেটা মিলছে কিনা আপনাকে অনেক ধন্যবাদ